প্রফেসর নমস্কার এবং পুনরায় স্বাগত আপনাকে এই সহানুভূতি বিষয়ক মডিউলে আগের ভিডিওতে আমরা প্রথম ব্যক্তিত্ব বা কাস্টমার জার্নি ম্যাপিং সম্পর্কে জেনেছি এই ভিডিওটি তে আমরা একই কেস স্টাডি যার উপর আমরা কাজ করছিলাম তাতে দ্বিতীয় ব্যক্তিত্ব সম্পর্কে আলোচনা করবো এখন আমরা কেন এত পুনরায় করছি একটা কারণ হতে পারে যে হয়তো এর দ্বারা কাস্টমার জার্নি নকশা কি ভাবে বানানো যায় সেই ব্যাপারে একটা আলাদা দৃষ্টিভঙ্গি আপনি পেতে পারেন এবং সাথেই আমরা এমন ব্যক্তির নিরীক্ষা করতে চলেছি যে সম্ভবত এটি ব্যবহার করছেন বা এই যাত্রার মধ্য দিয়ে যাচ্ছেন তো এটাই মুখ্য উদ্দেশ্য সাধারণত আপনি তিন থেকে চারটে ব্যক্তিত্ব দেখবেন এবং মাত্র একটা নয় যেমনটা আমি পরামর্শ দিয়েছিলাম সেটা নূন্যতম মাত্র নূন্যতম যা আমি পরামর্শ দিয়েছি কিন্তু বিশেষ প্রয়োগের ক্ষেত্রে আপনি তিন থেকে চারটে অনুকরণ বানাবেন এই অনুকরণ আপনি শব্দ দিয়ে বানাতে পারেন এবং কিছু লোক যারা আপনার পরিচিত আমরা সেই ব্যক্তিত্বদের অনুকরণ বা কারুর ছবি আঁকতে পারি কিন্তু যদি আপনি ছবি আঁকার বিষয়ে দক্ষ নন তাহলে শুধু স্টিক ফিগারও বানাতে পারেন কাস্টমার জার্নি ম্যাপিং বানানোর জন্য আমি এটা করার বেশি করে পরামর্শ দেব তো আমার সাহাকারীগণ এখান থেকে বিষয়টি এগিয়ে নিয়ে যাবেন এবং দ্বিতীয় কাস্টমার জার্নি ম্যাপ বানাবেন ঠিক আছে এবার আপনাদের উপর ছাড়ছি সিদ্ধার্থ মাতুরি বন্ধুগণ যেহেতু প্রথম ভিডিওটিতে আমরা বিদ্যালয় যাওয়া শিক্ষার্থী কে নিয়েছিলাম তাই এবার আমরা দ্বিতীয় ব্যক্তিত্ব এর জন্য কলেজ যাওয়া শিক্ষার্থী উদাহরণ স্বরূপ প্রায় 24 থেকে 25 বছরের স্নাতকোত্তর শিক্ষার্থীকে নেব প্রথমে এই ব্যক্তিত্বের একটা নাম দেওয়া যাক নিতিন কুরিয়ান ঠিক আছে ওর নাম দেওয়া যাক প্রিন্স প্রফেসর প্রথমটা ছিল স্যাম আর এখন প্রিন্স ঠিক আছে নিতিন তো প্রিন্স এর বয়স 24 বছর সিদ্ধার্থ 24 বছর বয়স এবং নিতিন সে ভারতের দিল্লির একটি বিশ্ববিদ্যালয়ের পড়ছে সিদ্ধার্থ ভারতের দিল্লি হলো তার ভৌগোলিক স্থান তো এই হলো আমাদের দ্বিতীয় চরিত্রের সাধারণ ব্যক্তিত্ব এবং এটিকে এখানে লাগিয়ে দিলাম নিতিন তো আমরা প্রিন্স এর কোন ক্রিয়ার নকশা বানাচ্ছি সিদ্ধার্থ যেহেতু আমরা এটা বিবেচনা করে ফেলেছি যে একটা বিদ্যালয় যাওয়া শিক্ষার্থী কি ভাবে নোটস লিখে থাকে তো আমরা শিক্ষার্থী জীবনের পরবর্তী ক্রিয়াতে যাবো শিক্ষার্থী নিজের নোটসে ফেরত আসে বা ঘরে বসে পড়ে ঠিক আছে তো ঘরে বসে পড়াটাই ক্রিয়া হবে নিতিন ঠিক আছে তো আমরা পুনরায় দেখবো যে ক্রিয়ার আগে ক্রিয়া চলাকালীন ও ক্রিয়ার পরে নির্দিষ্ট ক্রিয়াগুলি কি হবে পড়া শুরু করার আগে শিক্ষার্থী সম্ভবত কি করতে পারে সিদ্ধার্থ সম্ভবত নিজের জন্য সঠিক স্থানের চয়ন করবে এবং বইসমূহ ও অন্যান্য পঠন সামগ্রীগুলিকে সংগঠিত করবে নিতিন ঠিকপড়ার জন্য প্রয়োজনীয় পঠন সামগ্রী কে একত্রিত করবে সিদ্ধার্থ ঠিক সমস্ত পঠন সামগ্রী কে একত্রিত করা নিতিন তো এতে ওই বিষয়ের সাথে সম্পর্কিত তার সমস্ত নোটস এবং সেই পাঠ্যবইও থাকবে সিদ্ধার্থ ঠিক নোটস এবং পাঠ্যবইসমূহ তো এটা হবে প্রথম ক্রিয়া যেমন প্রথম পদক্ষেপ হবে ক্রিয়ার আগেএর জন্য আমাদের কাছে তা আছে নিতিন ঠিক আছে পরবর্তীতে সম্ভবত ও নিজেকে এমন অবস্থায় রাখবে যেখানে ও বসতে পারে ও পড়তে পারে যা বিছানা কিংবা পড়ার টেবিল হতে পারে সিদ্ধার্থ ঠিক নিজেকে পড়ার জায়গায় সুব্যবস্থিত করা হবে দ্বিতীয় পদক্ষেপ তারপর সম্ভবত ও নির্দিষ্ট পাঠে যাবে নিতিন প্রাসঙ্গিক পাঠ বা বিষয় ঠিক সিদ্ধার্থ প্রাসঙ্গিক পাঠ অনুসারে ও নিজের নোটস ও পাঠ্যবই খুলবে আমার মনে হয় এটা ক্রিয়ার আগে হওয়া সাধারণ ক্রিয়া হবে নিতিন পড়া এবং ক্রিয়াঠিক সিদ্ধার্থ আর কিছু সুপ্রতিভ না এই হলো সাধারণ জিনিস সমূহ যা কেউ করতে চাইবে সিদ্ধার্থ দুটোই তাহলে আমরা এগোতে পারি আর কিছু স্যার প্রফেসর সব ঠিক চলছে নিতিন এবার আসা যাক ক্রিয়া চলাকালীন সময়ে সিদ্ধার্থ হ্যাঁ ক্রিয়া চলাকালীন শিক্ষার্থী 2 তো প্রথম যেটা ও সম্ভবত করবে তা হলো হয় নির্দিষ্ট পাঠ পড়বে বা নির্দিষ্ট পাঠ থেকে সে যে প্রাসঙ্গিক নোটস বানিয়েছে তা পড়বে সিদ্ধার্থ হ্যাঁ ওই বিষয় সম্বন্ধীয় নোটস বা পাঠ পড়বে নিতিন হ্যাঁ সেটাই হবে প্রথম ক্রিয়া সিদ্ধার্থ এটা সেই সময় যখন ও বাস্তবে পড়া শুরু করে নিতিন এই সময় ও বাস্তবে পড়া শুরু করে সিদ্ধার্থ সেটা হলো D1 ক্রিয়ার সময়রেখা নিতিন ঠিক দ্বিতীয়তে হয়তো ও লিখতে বা আঁকতে শুরু করবে সিদ্ধার্থ ও রানিং নোটস লিখবে নিতিন রানিং নোটস যাতে করে ও শিখতে পারে সুপ্রতিভ অভ্যাসের জন্য লেখা নিতিন অভ্যাসের জন্য লেখা সিদ্ধার্থ অভ্যাসের জন্য লেখা বা রানিং নোটস নিতিন হ্যাঁ এবং সুপ্রতিভ আপনার কি মনে হয় রেফারেন্স সামগ্রী দেখাকালীন ওর অন্য রেফারেন্স সামগ্রীর প্রয়োজন পড়তে পারে তো এটাও হতে পারে নিতিন শিক্ষার্থীদের শেখার সম্পর্কিত যে তথ্য আমি পেয়েছি সেটার অনুসারে বর্তমান সময়ে ওরা প্রায়শই অনলাইনে বা ইউ টিউবে ভিডিও দেখে বিষয়টিকে আরও ভালোভাবে বোঝে বা যদি কোনো বিষয় যা ওরা পড়ছে একটু অস্পষ্ট লাগছে তাহলেও ওরা এমন করতে পারে তো এটাও পড়ার ক্রিয়ার মধ্যে আসবে সিদ্ধার্থ যথাযথ তো এটা সংশয়জনক বিষয়ে অনলাইনে সাহায্য নেওয়া হবে নিতিন সংশয়জনক বিষয় হ্যাঁ শ্যাম অনলাইন ও অফলাইন বই যেমন রেফারেন্স বই থেকে সাহায্য নেওয়া নিতিন এটা রেফারেন্স বইয়ের বিকল্প হতে পারে সিদ্ধার্থ অনলাইন অফলাইন রেফারেন্স সামগ্রী সুপ্রতিভ রেফারেন্স সামগ্রী নিতিন আরও শেখার জন্য অফলাইন রেফারেন্স সামগ্রী হ্যাঁ ঠিক আছে সিদ্ধার্থ আরও পড়ার জন্য রেফারেন্স সামগ্রী ঠিক আছে তো এটা হলো ক্রিয়ার তৃতীয় পদক্ষেপ এছাড়াও কি কিছু শিক্ষার্থী ঘরে পড়ার সময় সম্পন্ন করতে পারে নিতিন আবার যদি ও যা পড়ছে তা আগে পড়া কোনো বিষয়ের সাথে সম্পর্কিত হয় তবে হয়তো ও সেই নোটস বা পাঠগুলোকে খুঁজবে যা ও ঝালিয়ে ছিল তো ও এটাও করতে পারে সিদ্ধার্থ নিজের পূর্বের জ্ঞান এর সাথে যুক্ত করবে নিতিন যা আজ শিখছে এবং যা আগে শিখেছে তাদের মধ্যে এক প্রকারের সম্পর্ক তৈরি করবে সিদ্ধার্থ ঠিক পুরানো জ্ঞান এবং নতুন শেখা বিষয়ের মধ্যে একটা সেতু গঠন করবে এখন যদি পড়া চলাকালীন প্রিন্স এর দ্বারা করা ক্রিয়া সম্পূর্ণ হয়ে থাকে তবে আমরা পড়ার পরের ক্রিয়ার বিষয় যাবো যখন ওর সমস্ত প্রস্তুতি সম্পন্ন হবে তো আপনাদের কি মনে হয় ও প্রথমে কি করবে নিতিন একদম সম্ভবত ও যাচাই করতে চাইবে যে ওর শিক্ষা এবং বোধগম্যতা সঠিক কিনা সিদ্ধার্থ ও নিজের জ্ঞানকে যাচাই করবে পুনর্বিবেচনা করবে নতুন শেখা বিষয়ে নিজের জ্ঞান পরীক্ষা করবে ঠিক তো এটাই পরের জন্য প্রথম ক্রিয়া হবে যদি যাচাইয়ের পরিণাম ইতিবাচক আসে তাহলে এই স্থিতিতে ও অন্য পাঠে যেতে পারে অথবা অপর স্থিতি সেই হবে যেখানে যাচাইয়ের পরিণাম নেতিবাচক হবে নিতিন ও নিজের জ্ঞানের পরিমাণের দ্বারা সন্তুষ্ট নয় সিদ্ধার্থ ঠিক আছে তো তখন আমরা দুটি আলাদা আলাদা স্থিতিতে তা ভাগ করতে পারি এই 2 হবে যেখানে স্থিতি ইতিবাচক এবং ও পরবর্তী বিষয়ের দিকে এগোবে আর নেতিবাচক স্থিতিতে ও নিজের করা পরীক্ষায় ব্যর্থ হয়েছে সম্ভবত নিতিন তখন হয়তো ও ক্রিয়ার চলাকালীন অবস্থায় ফিরে আসবে সিদ্ধার্থ সম্ভবত D1এ আসবে নিতিন শেখা চলাকালীন D1 হলো প্রথম ক্রিয়া হ্যাঁ সিদ্ধার্থ ফিরে যাওয়া নিতিন পুনরায় ধারণাটিকে পড়া এবং বোঝা সিদ্ধার্থ একই বিষয়ে প্রফেসর এখানে আমার পরামর্শ এই থাকবে যে এতে জুড়ে দিন যে আমরা এখান থেকে ওখানে যেমন D1 পর্যন্ত যাব লুপ এর প্রয়োগ অসামান্য নয় কিন্তু এটা বলে যে কিছু একটা ঘটছে তো এটা এক ধরনের দেখানোর সাধন তাই অ্যারো ইত্যাদি থাকাটা স্বাভাবিক ক্রিয়া যত জটিল হবে তত বেশি লুপ থাকা স্বাভাবিক বেশিরভাগ সময় এটির কাঠামো রৈখিক হয় কিন্তু আমি কোথাও একটা দেখেছি যে এগুলো যুক্ত অবস্থায় থাকে এটা একদম ঠিক আপনি ঠিক করছেন আপনাকে এই ব্যাপার সতর্ক থাকতে হবে সিদ্ধার্থ তো এটা পরীক্ষা করার পরের দুটি স্থিতি প্রফেসর তো ইতিবাচক নেতিবাচক নেতিবাচক ফিরে D1এ যাবে যেমনটা ফ্লো চার্ট এ হয়ে থাকে ঠিক আছে সিদ্ধার্থ নিজেকে পরীক্ষা করার পরে যদি ও আমরা একটা পরিস্থিতি বিবেচনা করে যেখানে ও সফল হয়েছে এবং সে নিজের পরীক্ষার ফলাফল দেখে খুশি হয়েছে এবং পরবর্তী বিষয়ের দিকে এগিয়ে যাবে তো এটা ওর পরবর্তী পদক্ষেপ হবে নিতিন ঠিক পরবর্তী বিষয়ের দিকে এগোবে সিদ্ধার্থ পরবর্তী বিষয়ের দিকে এগিয়ে যাওয়াঠিক আছে এটা পরে এর তৃতীয় পদক্ষেপ হবে পুনরায় এই পরিস্থিতিতে আমার D1 এ যেতে পারি প্রফেসর অবশ্যই নিতিন যেহেতু পরবর্তী বিষয়ের দিকে এগোনোর মানে হলো যে ক্রিয়ার নকশা আমরা প্রথমে বানিয়েছিলাম সেটাকে পুনরায় শুরু করা প্রফেসর ঠিক সিদ্ধার্থ ঠিক সুতরাং আমাদের হিসেবে এটা ঠিক নিতিন শেখার একটা চক্র সিদ্ধার্থ শেখার ক্রিয়া যা প্রিন্স ঘরে গিয়ে করে প্রফেসর ঠিক আছে আমি লক্ষ্য করেছি যে এইবার নিশ্চিত রূপে আগের থেকে হাতের লেখা ভালো হয়েছে এবং আমি প্রিন্সের দৃষ্টি দ্বারা ওর যাত্রার যৌক্তিক প্রবাহ দেখতে পাচ্ছি এবং সেইসঙ্গে তা অনুসরণ করতে পারছি আমরা দেখতে পাচ্ছি কোথায় যাচ্ছে এবং এখন যখন সব সমাপ্ত হয়েছে আপনি যেভাবে এটিকে করেছেন তা আমার পছন্দ হয়েছে অবশ্যই দ্বিতীয় পদক্ষেপ হবে ভাবাত্বক নকশা সিদ্ধার্থ B1 এ ফিরে যাওয়া যাক যেখানে প্রিন্স তার সমস্ত পঠন সামগ্রী নোটস এবং বই একত্রিত করে এবং যদি এটিকে আদর্শ পরিস্থিতি বিবেচনা করা হয় যেখানে প্রিন্স পড়তে চায় তাহলে এখানে প্রিন্স খুশি হবে সুপ্রতিভ এখানে সবকিছু উপলব্ধ দেখাচ্ছে সিদ্ধার্থ হ্যাঁ নিজেকে পড়ার টেবিলে ব্যবস্থিত করতে কপন বিশেষ মানসিক প্রয়াস এর প্রয়োজন হয়না সুপ্রতিভ এতে কোনো আবেগ জড়িত নেই নিতিন এবং এতে অসুবিধার সৃষ্টি হতে পারে কারণ ওকে ওই বইয়ের নির্দিষ্ট পাঠটি খুলতে হবে বইটিতে ও কিছু নির্দিষ্ট শব্দ খুঁজছে হয়তো যার বিষয়ে ও বিশেষভাবে অবগত নয় যখন ও ওই বইটির ব্যবহার প্রথম বার করছে হ্যাঁ তো আমার মনে হয় এটা ওর জন্য অসুবিধার কারণ শ্যাম ও হয়তো বিভ্রান্ত নিতিন হ্যাঁ পুনরায় বিভ্রান্ত তাই দুঃখের আবেগ সিদ্ধার্থ বিভ্রান্ত এবং দুঃখীআগে পদক্ষেপের এটাই আবেগ হবে এবার আমরা D1 এ আসি যা হলো চলাকালীন ক্রিয়া এখানে ও বিশেষ কারণে নোটস ও পাঠ পড়ছে যা ওর ব্যক্তিত্ব কে খুশি করছে তাই প্রিন্স এখানে খুব আনন্দিত অভ্যাসের জন্য লেখা বা রানিং নোটস ও অধ্যায়ন এর অংশ এবং এতেও ও ভীষণ খুশি নিতিন হ্যাঁ এটি অধ্যায়ন এর ক্রিয়া সিদ্ধার্থ তো ও আবার আনন্দিত আগের অধ্যায়ন এর জন্য ও অনলাইন অফলাইন রেফারেন্স সামগ্রী এর প্রয়োগ করছে নিতিন এখানে পুনরায় সমস্যা হতে পারে কারণ ওকে হয়তো কোন অন্য ধরনের সাধনের প্রয়োগ করতে হতে পারে যদি ও অনলাইন মাধ্যমে যেতে চায় তবে ওকে ল্যাপটপ এর প্রয়োগ করতে হবে যদি অফলাইন মাধ্যমে যায় তো অন্য বইসমূহের প্রয়োগ করতে হবে এর ফলে অধ্যায়ন ক্রিয়ার অনেকটা সময় এবং অংশ নষ্ট হয় সিদ্ধার্থ ঠিক কথা ওর মনোযোগ ও ভঙ্গ হয় নিতিন হ্যাঁ একদম সিদ্ধার্থ তো ও দুঃখী হবে তারপর পূর্বের জ্ঞান ও বর্তমান অধ্যায়ন এর মধ্যে সম্পর্ক স্থাপন করার বিষয় আসে নিতিন এটা একটা ইতিবাচক দিক কারণ যা ও ইতিমধ্যে শিখেছে এবং যা এখন শিখছে তা বুঝে পরস্পর যুক্ত হচ্ছে শ্যাম তো এটা ওর জন্য ঠিক সিদ্ধার্থ এগুলি অধ্যায়ন এর সময় চলাকালীন ক্রিয়া এবার আমরা এর পরের ক্রিয়া নতুন বিষয়ের উপর পরীক্ষা করবো এখানে হয়তো ও পুনরায় উৎসাহিত হবে নিতিন হ্যাঁ উৎসাহিত শ্যাম উৎসাহিত এটা জানার জন্য যে ও কতটা শিখেছে নিতিন হ্যাঁ জানার জন্য উৎসাহিত সিদ্ধার্থ এখনো না খুশি না দুঃখী সুপ্রতিভ কারণ ও দ্বন্দ্বের মধ্যে রয়েছে সিদ্ধার্থ ও দ্বন্দ্বে রয়েছে তাই ও ভাবনাহীন এবং উৎসাহিত তারপর আমরা ইতিবাচক পরিণামের দিকে এগিয়ে যাচ্ছি নিতিন ওর জন্য ইতিবাচক পরিণাম সুপ্রতিভ প্রিন্স অবশ্যই এতে খুশি হবে শ্যাম এবং এখানে ও নিশ্চিত ভাবে দুঃখী হবে কারণ ও পরীক্ষায় অসফল হয়েছে নিতিন তারমানে ও বিষয়টিকে সম্পূর্ণ ভাবে বুঝতে সক্ষম হয়নি সিদ্ধার্থ তো ওকে D1 এ ফিরে যেতে হবে যা ওর জন্য হতাশার কারণ হবে এবার আমরা 3 এর দিকে এগিয়ে যাবো যা 2 কেই আগে এগিয়ে নিয়ে যাচ্ছে এটা পরবর্তী বিষয়ের দিকে এগিয়ে যাওয়ার ব্যাপারে তাই ও এখানে আনন্দিত হবে প্রফেসর এখনো পর্যন্ত সব ঠিক ভাবে যাচ্ছে আমি আবার বলবো আমার ভালো লিখেছে যে আপনারা এই পুরো কার্যকলাপটিকে বিস্তারিত ভাবে শেষ করেছেন এবং কাস্টমার জার্নি ম্যাপ এর সমস্ত ক্ষেত্র সম্পূর্ণ করেছেন আমার মতে আমরা সফলভাবে দুটো ব্যক্তিত্বও সম্পূর্ণ করেছি এবং দ্বিতীয় ব্যক্তিত্বের কাস্টমার জার্নি ম্যাপের যে পরিণাম আপনারা বের করেছেন তাতে আমি খুব খুশি হয়েছি আমি মূল অংশগুলোর পুনরাবৃত্তি করবো প্রথম ভাগ হলো গ্রাহকের সম্পর্কিত তথ্য যেমন বয়স ভৌগোলিক অবস্থান এবং মজার জন্য আপনার একটা নামও দিতে পারেন যা ওর ব্যক্তিত্ব কে সম্পূর্ণ করবে তারপর এই ক্রিয়াকে তিনটি ভাগে যথা আগে চলাকালীন এবং পরে তে ভাগ করা হবেএবং এনারা তা অনুসরণ করেছেন আপনাদের কিছু পরামর্শ দেওয়া হয়েছে যেমন লুপ একাধিক ব্যক্তিত্ব আমরা রর মধ্যে থেকে কিছু করেছি এবং শেষ ভাগ হলো ভাবাত্বক নকশা যাতে আমরা দুঃখ আনন্দ বিভ্রান্তি এবং বিস্ময় এর মত আবেগ নিয়েছি এবং এখন আমাদের কাছে আপনার জন্য বিশেষ বোনাস আছে যা আমরা আপনাকে পরবর্তী ভিডিওতে দেখাবো তো পরবর্তী বোনাস ভিডিওটি দেখার জন্য সঙ্গে থাকুন